আগের পাঠক্রমে আমরা প্রতি ভেক্টর ক্ষেত্রের জন্য একটি রাশির সংজ্ঞা দিয়েছি যার নাম ডাইভারজেন্স তাহলে লেখা যাক যে এই বর্ণিত রাশি ডাইভারজেন্স আমাদের বলে যে একটি ঘেরা আয়তনের থেকে কোন ভেক্টর ক্ষেত্রের মোট বহির্গমন বা অন্তর্বাহ আছে কি না অর্থাৎ সেটি ক্ষেত্রের সোর্স বা সিঙ্ক এর সাথে যুক্ত এবার আমরা বিশেষ ভাবে তড়িৎ ক্ষেত্র ও তার ডাইভারজেন্স নিয়ে কথা বলব মনে রেখ যে তড়িৎ ক্ষেত্র ভেক্টর রাশি যা xy ও z এর ওপর নির্ভর করে বা আমি একে ভেক্টর r এর ফাংশান হিসেবেও লিখতে পারি তাই ডাইভারজেন্স হবে x এর সাপেক্ষ্যে x কম্পনেন্ট এর পার্শিয়াল ডেরিভেটিভy এর সাপেক্ষ্যে y কম্পনেন্ট এর পার্শিয়াল ডেরিভেটিভ ও z এর সাপেক্ষ্যে z কম্পনেন্ট এর পার্শিয়াল ডেরিভেটিভ গুলির যোগ ফল আরেকবার সংজ্ঞা টি মনে করে বলি যে আমি যদি ঘেরা আয়তন নিই ও এই সমস্ত পৃষ্ঠতল গুলি কে নিইয়ে নিই এরিয়া ভেক্টর এর দিক ঘেরা আয়তন টির বাইরের দিকে হবে যদি আমি প্রতিটি পৃষ্ঠতল এর ওপর E ক্ষেত্র গুলি্র যোগ ফল নিই অর্থাৎ আমি এরিয়া টির উল্লম্ব কম্পনেন্ট নিয়ে তার সাথে তার এরিয়ার মান গুন করি যা এই ছোট আয়তন এর সমান ধরা যাক এর নাম ডেলটা v গুন কোন ডাইভারজেন্স যা আমাদের বলে ডাইভারজেন্স কি ভাবে কাজ করে ও সোর্স বা সিঙ্ক কি মনে রাখতে হবে যদি এই রাশি টি শূন্য হয়ে যায় ডাইভারজেন্স এর মানশূন্য হয়ে যাবেতাই জন্য ক্ষেত্র বা কোন এরিয়ার ওপর ক্ষেত্রের ইন্টিগ্রেশন এর মান কখনই শূন্য হবেনা যাতে ডাইভারজেন্স এর মান শূন্য না হয় তড়িৎ ক্ষেত্রের জন্য একে বলা হয় ফ্লাক্স এখন তা হলে একটি আধানের জন্য তড়িৎ ক্ষেত্রের ডাইভারজেন্স গণণা করা যাক বিন্দু x y z এ তড়িৎ ক্ষেত্র কে লেখা যায় ইন্টেগ্রেশন রো r প্রাইম বাই r মাইনাস r প্রাইম কিউবড আমি ইচ্ছে করে এই ভাবে লিখছি যাতে তোমরা d v প্রাইম এর সাথে পরিচিত থাকো তা হলে আমি ইন্টেগ্রেট করছি এই প্রাইম আয়তনে ১ বাই 4 পাই এপ্সাইলন 0 র ওপর শুরু করতে লেখা যাক একটি বিন্দু আধান এর জন্য তড়িৎ ক্ষেত্র বিন্দু x y z এ হবে 1বাই 4পাই এপ্সাইলন 0 q r মাইনাস r প্রাইম বাই r মাইনাস r প্রাইম কিউবড যেখানে বিন্দু আধান টির অবস্থান r প্রাইম এ আর আমি তড়িৎ ক্ষেত্র গননা করছি r বিন্দু তে এই ভেক্টর টি হল r মাইনাস r প্রাইম এবার ডাইভারজেন্স নিয়ে কাজ করা যাক কিন্তু তার আগে তড়িৎ ক্ষেত্রের স্বতন্ত্র কম্পনেন্ট গুলি লিখে নিই E x x y z হবে 1 বাই 4 পাই এপ্সাইলন 0x মাইনাস x প্রাইম বাই এই রাশি তি কে খুলে লিখলে পাবো x মাইনাস x প্রাইম স্কয়ার যোগ y মাইনাস y প্রাইম স্কয়ার যোগ z মাইনাস z প্রাইম স্কয়ার টু দি পাওয়ার 3 বাই 2 একই ভাবে x y z বিন্দু তে E y হবে 1 বাই 4 পাই এপ্সাইলন 0 এখানে একটা q থাকবে y মাইনাস y প্রাইম বাই এই পুরোটা x মাইনাস x প্রাইম স্কয়ার যোগ y মাইনাস y প্রাইম স্কয়ার যোগ z মাইনাস z প্রাইম স্কয়ার টু দি পাওয়ার 3 বাই 2 চটপট z কম্পনেন্ট টিও লিখে ফেলি x y z বিন্দু তে E z হবে 1 বাই 4 পাই এপ্সাইলন 0 q z মাইনাস z প্রাইম বাই x মাইনাস x প্রাইম স্কয়ার যোগ y মাইনাস y প্রাইম স্কয়ার যোগ z মাইনাস z প্রাইম স্কয়ার টু দি পাওয়ার 3 বাই 2 এবার x এর সাপেক্ষ্যে E x গননা করা যাক লক্ষ্য কর E x x y z এর ফাঙ্কশান তাই আমি x এর সাপেক্ষ্যে পার্শিয়াল নেব যেটা 1 বাই 4 পাই এপ্সাইলন 0 q r বাই x মাইনাস x প্রাইম স্কয়ার যোগ y মাইনাস y প্রাইম স্কয়ার যোগ z মাইনাস z প্রাইম স্কয়ার টু দি পাওয়ার 3 বাই 2 এর পার্শিয়াল ডেরিভেটিভ চটপট করে নিই q বাই 4 পাই এপ্সাইলন 0 বাইরে কমন থাকবে প্রথম রাশি হবে 1 বাই জায়গার অভাবের জন্য আবার লিখি r মাইনাস r প্রাইম কিউব যোগ x মাইনাস x প্রাইম এবার 1 বাই r মাইনাস r প্রাইম কিউব এর পার্শিয়াল ডেরিভেটিভ নেব যা আমাদের দেবে মাইনাস 3 বাই 2 1 বাই x মাইনাস x প্রাইম স্কয়ার যোগ y মাইনাস y প্রাইম স্কয়ার যোগ z মাইনাস z প্রাইম স্কয়ার টু দি পাওয়ার 5 বাই 2 ওপরে আমি পাবো 2 গুন x মাইনাস x প্রাইম অর্থাৎ শেষমেশ পেলাম q বাই 4 পাই এপ্সাইলন 0 1 বাই r মাইনাস r প্রাইম কিউব মাইনাস 3 x মাইনাস x প্রাইম স্কয়ার বাই r মাইনাস r প্রাইম টু দি পাওয়ার 5 একই ভাবে আমি পার্শিয়াল E y বাই পার্শিয়াল y বের করতে পারি যা হবে q বাই 4 পাই এপ্সাইলন 0 তোমরা পরিক্ষা করে দেখে নিতে পারো 1 বাই r মাইনাস r প্রাইম কিউব মাইনাস 3 y মাইনাস y প্রাইম স্কয়ারবাই r মাইনাস r প্রাইম টু দি পাওয়ার 5 এবং পার্শিয়াল Ez বাই পার্শিয়াল z হবে q বাই 4 পাই এপ্সাইলন 0 1 বাই r মাইনাস r প্রাইম কিউব মাইনাস 3 z মাইনাস z প্রাইম স্কয়ারবাই r মাইনাস r প্রাইম টু দি পাওয়ার 5 এই সব জায়গায় আমরা কিন্তু r ভেক্টর ও r প্রাইম ভেক্টর কে সমান নিইনি কারন তাতে এই রাশি টি শুন্য হয়ে যাবে আর আমাদের এই গননা বিফল হয়ে যাবে এবার এই সব নিয়ে যদি আমি যোগ করি আমি পাবো পার্শিয়াল E x বাই পার্শিয়াল x যোগ পার্শিয়াল E y বাই পার্শিয়াল y যোগ পার্শিয়াল Ez বাই পার্শিয়াল z যা ডাইভারজেন্স E x y z ছাড়া কিছুই না এই সমস্ত রাশি গুলি একসাথে যা দেয় তা হল 3 বাই r মাইনাস r প্রাইম কিউব অর্থাৎ আমি পাই q বাই 4 পাই এপ্সাইলন 03 বাই r মাইনাস r প্রাইম কিউব মাইনাস 3x মাইনাস x প্রাইম স্কয়ার যোগ y মাইনাস y প্রাইম স্কয়ার যোগ z মাইনাস z প্রাইম স্কয়ার যা দেয় মডুলাস r মাইনাস r প্রাইম স্কয়ার বাই r মাইনাস r প্রাইম টু দি পাওয়ার 5 আর এই রাশি টি শুন্য অর্থাৎ তুমি যদি আধান টির ওপর বসে না থাকো ক্ষেত্রের ডাইভারজেন্স শুন্য হবে

তাহলে আমরা যা শিখলাম তা হল আমি যদি একটি বিন্দু আধান q কে রাখি r প্রাইম অবস্থানে ও আরেকটি অবস্থান r এ E এর ডাইভারজেন্স গননা করি সেটি সব সময় শুন্য হবে যদি r ও r প্রাইম সমান না হয় তাহলে আমি যদি একটি আধান বন্টন নিই যতক্ষণ আমি তার থেকে দূরে থাকব একটি বিন্দু যেখানে আধান নেই সেখানে তড়িৎ ক্ষেত্রের ডাইভারজেন্স সব সময় শুন্য হবে যার মানে হল E এর আয়তনের ওপর ইন্টেগ্রেশন করলে যদি তার মধ্যে আধান না থাকে ক্ষেত্রের ডাইভারজেন্স শুন্য হবে কিন্তু আয়তন টির মধ্যে যদি আধান থাকে কি হবে সেটা দেখা যাক ধরো আমার কাছে একটি আধান q r প্রাইম এ রয়েছে সুবিধার জন্য আমি এর চারপাশে একটি গোলাকার আয়তন বানালাম তাহলে এই আধান ও তার চার পাসে আয়তন টির দিকে দেখা যাক আমরা জানি ক্ষেত্র রেখা চার পাশ দিয়ে সব জায়গায় বেরোবে আমরা আগেই আলোচনা করেছি যে এর দিক হবে আয়তনের লম্ব দিক বরাবর তলের বাইরের দিকে এই লম্বতার ও অন্যান্য বিষয়ে আমি পরে বলব এখন যদি শুধু এই d r নিই আমরা এই ক্ষেত্রটি নিতে চলেছি যেটি প্রতি বিন্দু তে পৃষ্ঠতলের থেকে দুরের দিকে পৃষ্ঠতলের ওপর আয়তন থেকে বাইরের দিকে এবং পৃষ্ঠতলের উপর লম্ব তাহলে দেখতেই পাচ্ছ যে E এবং পৃষ্ঠতল সব জায়গায় সমান্তরাল আর তাই জন্য E ডট d s শুধুমাত্র E ও ক্ষেত্র ফলের গুন ফল আমি জানি একটি বিন্দু আধান এর E হল q বাই 4 পাই এপ্সাইলন 0 বাই r স্কয়ার যেখানে r হল কেন্দ্র থেকে দূরত্ব

তাহলে সমস্ত পৃষ্ঠতলের ওপর E এর মান অর্থাৎ এই পুরো গোলাকার পৃষ্ঠতলের ওপর তা সমান হবে আর সেই জন্য আমি E ডট d s নিলে পাবো 4 পাই r স্কয়ার বাই 4 পাই এপ্সাইলন 0 1 বাই r স্কয়ার যা এই 4 পাই কে বাতিল করে দেবে আর থেকে যাবে q বাই এপ্সাইলন 0 আমি জানি একটি বিন্দু আধান কে ঘিরে থাকা 1টা গোলাকার ক্ষেত্রের ওপর E ডট d s হয় q বাই এপ্সাইলন 0 এট কি যে কোন রকমের ক্ষেত্রের জন্য প্রযোজ্য আমি একটা ইচ্ছে মত ক্ষেত্র নিলাম এই গোলাকার খেত্রের বাইরে তা হলে এই দুটি ক্ষেত্রের ভিতরের আয়তনে E ডট d s তোমরা আগেই জানো যে E ডট d s এর ইন্টেগ্রাল d vর ডাইভারজেন্স এর সমান আর যেহেতু এই অংশে কোন আধান নেই এটি শুন্য হয়ে যাবে যার মানে হল যতটা ফ্লাক্স ভিতরে আসছে বা যতটা তড়িৎ ক্ষেত্রের ফ্লাক্স রেখা ভিতরে আসছে ততই বাইরে যাচ্ছে কারণ ডাইভারজেন্স হল 0 এটা বুঝিয়ে দিচ্ছে যে যে কোন রকমের ক্ষেত্র যা একটি আধান q কে ঘিরে আছে তার ওপর E ডট d s সব সময় q বাই এপ্সাইলন 0 এর জন্য ক্ষেত্রের গোলাকার হওয়ার প্রয়োজন নেই বেশ তা হলে এখন অব্ধি যা শিখেছি সব একত্র করা যাক আর তড়িৎ ক্ষেত্রের ডাইভারজেন্স এর জন্য একটি সাধারন রাশি লেখা যাক দেখি আমরা কি শিখেছি যদি আমাকে একটি আধান বণ্টন দেওয়া হয় যাকে রো বলছি আমাদের পাঠ অনুযায়ী প্রথমত আধান বন্টনটির বাইরে যে কোন বিন্দু তে E এর ডাইভারজেন্স শুন্য দ্বিতীয়ত আমরা শিখেছি যে আমি যদি তড়িৎ ক্ষেত্রের ফ্লাক্স কে লিখি বা আবদ্ধ ক্ষেত্রের ওপর E ডট ds লিখি তা ডাইভারজেন্স উপপাদ্যের জন্য হবে ক্ষেত্র দ্বারা আবদ্ধ আয়তনের ওপর E এর ডাইভারজেন্স তৃতীয়ত যদি আমি একটি বিন্দু আধান ক ঘিরে থাকা একটি ক্ষেত্রের ওপর E ডট ds এর হিসেব করি তা হলে আধান বাই এপ্সাইলন 0 পাবো আর আধান টি এই ক্ষেত্রের ভিতর কথায় আছে তা গুরুত্বপূর্ণ নয় আর ভালভাবে বললে এই ক্ষেত্র টি যে কোন রকমের হতে পারে গোলাকার বা ইচ্ছামত আকারের এই তিনটি তথ্য সাথে নিয়ে আমি এবার লিখব তড়িৎ ক্ষেত্রের ডাইভারজেন্স কি হয় তাহলে এই আধান বন্টন রো r কে ক্ষেত্রের মধ্যে নিই আর তাতে একটি ছোট আয়তন ধরি যা ইচ্ছেমত আকারের হতে পারে তা হলে ভিতরে যে কোন বিন্দু তে আমি তড়িৎ ক্ষেত্র E লিখতে পারি E1 যোগ E2 যেখানে E1 হল আয়তনের ভিতরের আধান গুলির জন্য তড়িৎ ক্ষেত্র আয়তন টি যদি খুব ছোট হয় সমস্ত আয়তনের ভিতর বিন্দু তড়িৎ ক্ষেত্র সমান ধরে নেওয়া যেতে পারে E2 হচ্ছে আয়তনের বাইরের আধানের জন্য তড়িৎ ক্ষেত্র আমরা জানি E এর ডাইভারজেন্স হবে E1 এর ডাইভারজেন্স যোগ E2 এর ডাইভারজেন্স কিন্তু E2 এর ডাইভারজেন্স হবে শুন্য কারন E2 বাইরের আধান এর দ্বারা তৈরি তাই থেকে যাচ্ছে সুধু E1 এর ডাইভারজেন্স তাই এখন আমি যদি কোন বিন্দু তে E এর ডাইভারজেন্স এর ভল্যুম ইন্টেগ্রাল লিখি যা সম্পূর্ণ আয়তনের ওপর ইন্টিগ্রেট হবে সেটা সমান হবে E1 এর ডাইভারজেন্স এর E1 হল এই পৃষ্ঠতলের ভিতরের আবদ্ধ রাখা আধান গুলির জন্য তড়িৎ ক্ষেত্র E এর ডাইভারজেন্স ডট dV জাকে আমি লিখতে পারি পৃষ্ঠতলের ওপরে E1 ডট ds আর এটা আর কিছুই না বরং আবদ্ধ আধান বাই এপ্সাইলন 0 এটা কিছুক্ষন আগেই দেখেছ যে একটি আয়তনে আবদ্ধ আধান কে লেখা যায় ভেতরের আধান ঘনত্ব গুন ছোট আয়তন ডেল্টা V আর এই বাম দিকে যদি আয়তন টি ছোট হয় সম্পূর্ণ আয়তন ডেল্টা V তে E এর ডাইভারজেন্স সমান ধরে নেওয়া যেতে পারে এখন লক্ষ্য কর দুই দিকের ডেল্টা V কেটে যাচ্ছে আর আমি পাচ্ছি আধান বণ্টনের জন্য E এর ডাইভারজেন্স সমান রো বাই এপ্সাইলন 0 এখানেও এপ্সাইলন 0 আছে অতএব আমি লিখতে পারি কোন বিন্দু তে ডেল ডট E সমান সেই বিন্দু তে রো বা আধান ঘনত্ব বাই এপ্সাইলন 0 এই আধান ঘনত্ব যদি শুন্য হয় অর্থাৎ আধান বন্টনের বাইরে থাকলে ডাইভারজেন্স শুন্য আর আমি যদি আধান বন্টনের ভিতরে থাকি ডাইভারজেন্স হবে ঘনত্ব বাই এপ্সাইলন 0 এটিই হল ডাইভারজেন্স এর সব থেকে সাধারন বিবৃতি আর একে বলা হয় গাউস এর সুত্রের Gauss's Law ডিফারেন্সিয়াল ফর্ম